ঠিক আছে তাহলে এই মডিউলে অ্যান্টেনা মডেল করার জন্য আমরা কম্পিউটেশনাল ইলেক্ট্রোম্যাগনেটিক এর কিছু ব্যবহার দেখব জানব তাদের ইম্পিডেন্স কেমন করে তারা রেডিট করে সুতরাংশুরু করার জন্য আমরা আসলে নেব একটা Slight Bit of a Detour এখনো পর্যন্ত আমরা Maxwells ইকোয়েশন থেকে দেখেছি যে যদি তুমি আমাকে কারেন্টের পরিমাণ বল তাহলে আমি E এবং H পরিমাপ করতে পারি এটা আমাদের সোজা রাস্তা ঠিক আছে তাহলে তুমি J এর মান অথবা M এর মান যদি তোমার কাছে ম্যাগনেটিক কারেন্ট থাকে সেগুলো দাও ফলাফল পাওয়া যাবে E এবং Hসেটা মানকত ফল পাওয়ার রাস্তা কিন্তু আরও একটা রাস্তা আছে যেখানে তুমি এই কারেন্ট গুলোর মানে থেকে মাঝখানের আরো কিছু ক্যালকুলেট করতে পারবে সেগুলো হলো ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ভেক্টর পোটেনশিয়াল এবং এখান থেকে E এবং এইচ এর মান পাবে তাহলে দুটো রাস্তা আছে একটা এক নম্বর রাস্তা আর একটা দুনম্বর রাস্তা দুটো রাস্তার ই শুরু এবং শেষ একই থাকবে কিন্তু অন্তর্বর্তী step আলাদা এবং অ্যান্টেনার সমস্যা জন্য সাধারণভাবে দ্বিতীয় রাস্তাটায় সহজ ঠিক আছে তাহলে আমাদের Scattering সমস্যার জন্য এখনো পর্যন্ত আমরা A vector ব্যবহার করিনি কিন্তু তোমরা A vector এর সাহায্যে Scattering সমস্যা সূত্রবদ্ধ করতে পারো ঠিক আছে সবই আসলে চারটি Maxwells ইকোয়েশনকেমন করে ব্যবহার করব সুতরাং যেহেতু আমরা এখনো ভেক্টর পোটেনশিয়াল দেখিনি আমরা এবার প্রবর্তন করবো কেমন এবং তারপর আমরা খুব সহজ অ্যান্টেনা দেখব যেটা Hertz Dipole এবং আরো জটিল উদাহরণ এর দিকে যাব ঠিক আছে সুতরাং এখন দেখা যাক Scalar এবং ভেক্টর পোটেনশিয়াল তাহলে এখন Maxwells ইকোয়েশন লেখা যাক এখন দেখা যাক যদি আমরা non magnetic এবং আরো অন্য মেটিরিয়াল নিয়ে কাজ করি তাহলে কি হবে সুতরাং যখন আমরা এখানে অ্যান্টেনার সমস্যার কথা বলছি যে অ্যান্টেনা এখানে আছে সেটা মুক্ত মাধ্যমে বিচ্ছুরণ ঘটাচ্ছে এবং সেটা সাধারণত মুক্ত মাধ্যম যার কথা আমরা বলছি সুতরাং অবশ্যই মিউ μ মুক্ত মাধ্যমের মান এবং সাধারণভাবে আমরা ম্যাগনেটিক বস্তুর কথা বলছি সুতরাং এক্ষেত্রে আমরা সহজভাবে সমীকরণ লিখতে পারি ∇H 0 সুতরাং এই ভেক্টরের শুরু কোথায় এবং এই সমীকরণের স্কেলার পোটেনশিয়াল ঠিক আছে এটার সাহায্যে তোমরা খুব সহজভাবে মানে আমি বলতে চাইছি যে ভেক্টর ক্যালকুলাস এর স্ট্যান্ডার্ড আইডেন্টিটি ব্যবহার করে এটা যেকোনো ভেক্টর ফর্ম এর সমীকরণ সন্তুষ্ট করতে পারবে আমি কি H কে কিছু দ্বারা প্রতিস্থাপন করতে পারি এবং একটা বক্তব্য রাখতে পারি যে এটা সবসময় সত্যি Curl ঠিক আছে সুতরাং ধারণা হচ্ছে যে কোন অবস্থার জন্য Curl এর Divergence সব সময় শূন্য তাহলে আমরা লিখতে পারি এবং আমি বোঝাতে চাইছি A এর যে কোন মানের জন্য এই সম্পর্ক সব সময় ঠিক তাহলে আমি Maxwells ইকোয়েশন থেকে কি করতে চাইছি আমি কিছু খুঁজে বার করতে চাইছি যেটা সংগত ঠিক আছে এটা Maxwells ইকোয়েশন এর জন্য অসঙ্গত নয় সুতরাং এটা প্রথম ধারণা তৃতীয় ধারণা যেটা আমরা এখন ব্যবহার করতে যাব কিন্তু আমরা এটা ব্যবহার করব যেটা আমরা শুরুতে ব্যবহার করেছি যে মডেলটা ভেক্টর ক্যালকুলাস করার জন্য ব্যবহার করেছে যেকোনো ভেক্টর ফিল্ড সম্পূর্ণভাবে নির্দিষ্ট ধ্রুব মানের উপর নির্ভর করে যদি সেটা দেওয়া যায় ছাত্র Curl Curl এবং Divergence ঠিক আছে সুতরাং এটা সম্পূর্ণভাবে Curl এবং Divergence এর জন্য নির্দিষ্ট ঠিক আছে সুতরাং ভেক্টর ফিল্ড A এর জন্য কি নির্দিষ্ট করা হয়েছে ঠিক আছে এখনো পর্যন্ত আমরা Curl নিয়ে আলোচনা করেছি সুতরাং এটা একটা Degree of Freedom এখনো আমার কাছে আছে Divergence সম্পর্কে আমরা পরে আলোচনা করব কেমন তাহলে এখন যা আমাদের কাছে আছে সেটা দিয়ে আমরা কি করব তাহলে এখন আমরা সমীকরণগুলো কে ওয়ান টু থ্রি ফোর1234 হিসাবে সাজাবো ঠিক আছে সুতরাং এখন আমরা 1এবং 5 সংযুক্ত করতে পারি কারণ আমরা H এর সম্পর্ক 5 থেকে পেয়েছি ঠিক আছে সুতরাং এখন কি হবে সুতরাং এই সম্পর্কে E সবসময় সত্যি ছাত্র গ্রেডিয়েন্ট এর জন্য যদি এটা কিছু মানের গ্রেডিয়েন্ট হয় ঠিক আছে সুতরাং যদি ফর্ম হয় সুতরাং এটা 6 নম্বর সমীকরণ ঠিক আছে যদি ই প্লাস ওমেগা এ এই ফরমের হয় বলা যেতে পারে মাইনাস গ্রেড ফি তাহলে 6 সব সময় সত্যি তাহলে এটা আমাদের কি দেবে এটা আমাদের দেবে বলা যেতে পারে সমীকরণ 7 তাহলে আমরা কি দিয়ে শুরু করেছি আমরা A এর সাহায্যে শুরু করেছি এবং A থেকে আমরা মনে করি আমরা সমীকরণ 5 দিয়েছি যেটা আমাদের H মান দিচ্ছে এবং একবার আমরা H পাচ্ছি আমরা উদাহরণস্বরূপ H এর Curl নিতে পারি এবং E পাব ঠিক আছে এবং আমাদের কাছে A এবং ϕ এর মাধ্যমে E এর সমীকরণ আছে ঠিক আছে তাহলে একে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল বলা হয় এবং ফাই ϕ কে বলা হয় Scalar পোটেনশিয়াল ঠিক আছে এখনো পর্যন্ত আমরা নম্বর ওয়ান সম্বন্ধে কিছু বলিনি সুতরাং এবার এখানে আসবো তাহলে এরপর আমরা কি করব ছাত্র প্রথম সমীকরণের Curl প্রথম সমীকরণের Curl এবং সেটা আমাদের প্রতিস্থাপন করতে সাহায্য করবে তাহলে এখন নিচে এটা লেখা যাক তাহলে আমার প্রথম সমীকরণ ছিল এখন দুই দিকে Curl নিলে আমরা পাব আমরা Identity ছাড়া আর কিছু প্রয়োগ করতে পারিনা তাহলে ঠিক আছে সুতরাং এরপর কি তাহলে এটা আমাদের একটা পথের দিকে নিয়ে যাচ্ছে যেখানে সম্ভবত আমাদের E এর উপরে Vector calculus Identity ব্যবহার করতে হবে এটা হচ্ছে এক নম্বর সমীকরণের পথ যদি আমরা দু নম্বর সমীকরণটাই ব্যবহার করি এবং কোন Curl ব্যবহার না করি তাহলে এখানে কি হবে সুতরাং আমরা সেটাই ব্যবহার করি ঠিক আছে

সুতরাং আমাদের একই লক্ষ্যে নিয়ে আসবে যেটা সবথেকে ছোট পথ এটা কি শুধু Epsilon এবং mu এর মুক্ত Function এর জন্যই সত্যি তাহলে এখন Epsilon এর জন্য আমার দিকে দেখো হ্যাঁ তাহলে এখানে আমরা ধরে নিয়েছি যে তোমরা এখানে Implicitly ঠিক যখন আমরা Del Operator এর দিকে দেখব আমরা ধরে নেব যে Epsilon মুক্ত Function নয় এবং কেন এটা বাছা হল ঠিক আছে কারণ আমরা এখানে Maxwells ইকোয়েশন অ্যান্টেনা এর সমীকরণ সমাধানের জন্য ব্যবহার করছি যেটা মুক্ত মাধ্যমে বিকিরণ করে তাহলে আমরা মুক্ত মাধ্যম ধরে নিতে পারি আমরা এটাও আরো ধরে নিতে পারি যেmu মুক্ত মাধ্যমের Function না কারণ যখন আমরা H এর জন্য প্রতিস্থাপন করব তখন 1mu এখানে থাকবে যেটা আমরা curl এর বাইরে নিয়েছি ঠিক আছে তাহলে এটা এখান থেকে এসেছে এবং এখানেই গেছে ঠিক আছে তাহলে ধরা যাক এটা সমীকরণ 3 ঠিক আছে সুতরাং এই সমীকরণ 3 দেখে মনে হচ্ছে কি আমরা এই সমীকরণ আগে কোথাও দেখেছি ছাত্র মনে হচ্ছে না কিছুটা দেখে Helmholtz Equation এর মতো লাগছে এটা Helmholtz নয় কি ছাত্র এটা ঠিক এটা এখানে একটা বড় কথা ঠিক আছে সুতরাং এটা কোন ভাবে অথবা সাধারণভাবে Helmholtz সমীকরণ বলার পরিবর্তে আমরা এটাকে Vector Wave এর সমীকরণ বলতে পারি ঠিক আছে সুতরাং এটা Vector Wave সমীকরণের মত আমরা কিভাবে সমাধান করব জানতে পারি ছাত্র এটা থেকে Horrendous সমীকরণ আমি জানিনা কি করে এটা সমাধান করতে হবে তাইনা কিন্তু এটাই সেই অংশ যেখানে আমি Fact 2 ব্যবহার করব Fact 2 হল Divergence এবং Curl যেখানে দুটোই নির্দিষ্ট সুতরাং যদি আমরা এখন A এর Divergence নির্দিষ্ট করি তাহলে সবচেয়ে সাধারণ পছন্দ কি হবে যদি আমরা ঋণাত্মক মানের Divergence নি তাহলে আমরা ধরে নিচ্ছি এই Degree of Freedom আমার হাতে আছে তাহলে সমীকরণ এর ক্ষেত্রে কি হবে আমি পাব কি করে এর সমাধান করতে হবে আমি জানি সুতরাং এই সনাক্তকরণ পছন্দ মনে রাখবে আমাদের পছন্দ করতে হবে না এবং আমি নিজে এটাও জটিল সমস্যার জন্য শনাক্ত করতে পারি যেটা অংকের দ্বারা সমাধান করা যায় না আমি সমাধান করতে পারি কিন্তু একে আমরা বলি Lorentez Gauge সুতরাং মনে রাখতে হবে এটা Divergence এর জন্য ঠিক আছে আরো এক রকমের Gauge আছে যাকে বলা হয় Coulomb Gauge যেখানে A এর Divergence এর জন্য আলাদা মান সনাক্ত করা হয় সুতরাং এটা সমস্যার উপর নির্ভর করে আমরা কিভাবে অধিকতর EM সমস্যা সমাধান করতে চাই যা আমাদের জীবনকে আরও সহজ করে দেবে তাহলেই সনাক্তকরণ আমাদের জীবনকে সহজ করে দেবে কারণ তুমি জানবে যে আমি একটা সুন্দর Vector Wave Equation পাব এবং জানি কেমন করে তার সমাধান করতে হবে ছাত্র গ্রিন এর সমীকরণ Green's Function খুব সাধারণভাবে Integral সমীকরণ পদ্ধতি ঠিক আছে সুতরাং যেহেতু এটা ধ্রুব এটা মুক্ত বাতাবরণে Function হতে পারে না তাহলে আমরা জানি কিভাবে সমাধান করতে হবে এটা আমাকে সেই ভাবেই সমাধান দেবে যেভাবে আমরা এটা সমাধান চাই ছাত্র Sir হ্যাঁ ছাত্র দুঃখিত হ্যাঁ ছাত্র এবং আমরা পারি যদি পাই একদম ঠিক সুতরাং যদি আমরা এটা ভালোর জন্য সমাধান করি তাহলে দেখা যাক কিভাবে আমরা A এর মান সমাধান করি ঠিক আছে ছাত্র Sir কেন Program এর জন্য এটা অনন্য এটা এক হতে পারে কোন Coulomb Gauge A এর Divergence এর জন্য এটা পছন্দ করবে না অন্য আলাদা মন পছন্দ করবে তাহলে মনে রাখবে শেষ কাল কি কোনটা সংগত আমরা E এবং H পাব জায়মান পছন্দ করি না কেন এবং আমরা একই E এবং H পাব তোমার Form A এবং phi এর জন্য আলাদা হবে কিন্তু কোন ভাবে প্রভাব ফেলবে না ঠিক আছে তাহলে আমি এখানে বলতে চাই যে একটু difference আছে আমি বলতে পারি আমি জানিনা যদি আমি বিতর্কিত শব্দ ব্যবহার করি কিন্তু আমি যা বলছি তা অনিশ্চিত যতদূর আমরা Electrical Engineers এর সম্বন্ধে জানি তারা এই A এবং phi এরজন্য উদ্বিগ্ন পুরো গাণিতিক সমাধান যেটা Electrical Engineers দের মত সমস্যা সমাধান করতে সাহায্য করে Physicists রাও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ Physical অথবা গুরুত্ব এই A এবং phi এরজন্য বলে Electrical Engineerবলেন আমরা আমাদের ক্ষেত্রে সব কিছু সমাধান করতে পারি কিন্তু Physicist রা বলে A এর কিছু গুরুত্ব আছে এবং আরো কিছু আছে যাকে বলে Aharonov Bohm effect যেটা কিনা A এর Physical গুরুত্ব পরিমাপ করার চেষ্টা করে এবং তারা বলে যে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ quantum regime এর A এর কিছু physical মান আছে সুতরাং A এর মান অনন্য হতে হবে এবং তাই এই gauge এস অর্থ এবং অন্য সবকিছু আরো একটু বেশি সতর্কভাবে দেখতে হবে সাধারণভাবে অ্যান্টেনা সমস্যা আমরা ওইভাবে দেখিনা তাই আমি মনে করি আমরা এরপরে আর যাব না কিন্তু আমি নামটা এখানে লিখব যেটা তোমরা দেখতে পাবে Aharonov Bohmএটা একটা নির্দিষ্ট দিশার দিকে খুব আকর্ষণীয় detour সুতরাং আর কোন প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা জানি কিভাবে সমীকরণ সমাধান করতে হবে এবং সমাধান হবে Green Function এর মাধ্যমে তোমরা বলতে পারো এর সমাধান কি হবে ছাত্র যেকোনো D যেকোনো D এটা convolution এটা forcing function এর সাথে impulse response এর impulse convolution ঠিক আছে তাহলে এটা কি তাহলে যদি আমি সংজ্ঞা দিই যদি আমাদের সংজ্ঞায় ঋনাত্মক সংখ্যাকে তাহলে 3D মানে আমি বোঝাতে চাইছি যদি G মানে এই সমস্যা 1D2D3D হয় তাহলে ততগুলো Integral ব্যবহার হবে ঠিক আছে তাহলে এটা Integral এর মাধ্যমে হবে যদি তুমি 2D3D Green's Function অনুমান করো কিন্তু সমস্যাটা 2D ছাত্র তাহলে তোমাদের একটু সতর্ক ভাবে করতে হবে কারণ যদি এক অভিমুখে কোন Physics কাজ না করে তাহলে ধরে নিতে হবে কোনভাবে ওই অভিমুখে অসীম মান আছে যদি তুমি ওই মুখে Integrate করতে চাও সুতরাং xy অভিমুখে কিছু ঘটছে কিন্তু z অভিমুখে কোন রকম পরিবর্তন হচ্ছে না সুতরাং যদি আমি কোন একটা function এর z অভিমুখে Integrate করি তাহলে তার কোন পরিবর্তন হবে না তাহলে আমরা কি পাব আমি তাহলে Infinity মান পাব তাহলে তুমি যদি সেটা নিয়ে কাজ করো এবং সেই মানকে সঠিকভাবে বাতিল করে দাও তাহলে তুমি ঠিক করবে কিন্তু ওই ভাবে দেখতে গেলে তুমি একটু বেশি কাজ করবে সুতরাং এখন তাহলে সারাংশ উপনীত হওয়া যাক যে আমাদের কাছে কি আছে সুতরাং এটা সমস্যার একটা সারাংশ ঠিক আছে তাহলে যেটা তোমাদের দেওয়া হয়েছে যদি কোন সমস্যা দেওয়া হয়ে থাকে ধরে নেওয়া যাক Current J আমি তোমাদের Current এর মান দিলাম যা কোন Antenna এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলেছে তোমরা কি করবে আমি mu J এর Convolution হিসাবে A এর মান খুঁজে বার করতে পারি এবং G 5 নম্বর সমীকরণ থেকে পেতে পারি ঠিক আছে তাহলে এর মানে আমি A পাব একবার A পাওয়ার পর দ্বিতীয় আমাদের কি চাই H চাই কেন কারণ এর সংজ্ঞা কি ঠিক আছে তাহলে আমি এই সম্পর্ক H এর জন্য এখানে ব্যবহার করতে পারি তৃতীয় টি হল তৃতীয় জিনিসটি কি এটা সাধারন ভাবেElectric Field জানার জন্য তোমার কাছে জরুরী আমাদের লক্ষ্য Electric এবং Magnetic Fields খুঁজে বার করা তাহলে E হবে সেই মান জা আমাদের নির্ধারণ করার জন্য দরকার সুতরাং এখানে এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এটা কোথায় যাবে তাহলে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এটা পরিবর্তিত হলে হবে E সুতরাং এটা একভাবে করা যায় এটাই কি তাহলে E খুঁজে বার করার সবচেয়ে সহজ উপায় আমি জানি যে একটা Electric Vector Potential আছে কিন্তু তোমরা স্মৃতি থেকে নিয়ে আসছো logic দিয়ে ভাবো ছাত্র Maxwells ইকোয়েশন Maxwells ইকোয়েশন ঠিক আছে তাহলে কি হবে যদি আমি H এরমান জানি তোমরা E এর মান বলতে পারবে হ্যাঁ তাহলে E এর মান কি তাহলে আমরা H এবং curl ব্যবহার করতে পারি কারণ আমরা ইতিমধ্যে step 2 তে H এর মান calculate করে নিয়েছি সেটা হল আমি H এরমান জানিJ এর মান জানি আমি E পেয়ে যাব ঠিক আছে তাহলে যেটা করতে হবে যে H এর curl নিতে হবে ছাত্র এখানে gauge এর বিভেদ ঠিক আছে না ঠিক আছে সুতরাং সর্বপ্রথমে Uniqueness theorem এর বিবৃতি নয় যদি আমরা epsilon mu এর মানে তাহলে fields গুলো অনন্য Uniqueness theorem বিবৃতিতে বলা হয়েছে যদি আমরা E এবং H এর tangential জানি অথবা বন্ধ contour এ ওদের কোন সমাহার আমরা সব জায়গায় fields পাব এবং সেটা অনন্য হবে সুতরাং ε μ এর মান জানা যথেষ্ট নয় আমি বলতে চাইছি মুক্ত মাধ্যমে অনেক field আছে উদাহরণস্বরূপ ঠিক আছে সব সময় আমি current pattern পরিবর্তন করলে আমি অন্য radiation theory পাব সুতরাং gauge এর শর্ত ভঙ্গ করা হচ্ছে না এবং Uniqueness theorem এর শর্ত ভঙ্গ করা হচ্ছে না কারণ যে কোন আলাদা gauge এর শর্ত পছন্দ করা হোক না কেন আমি E এবং H এর একি মান পাব তাহলে এই contour এ tangential value ও একই হবে সুতরাং Uniqueness theorem এর শর্ত ভঙ্গ হবে না তোমরা একই fields পাবে এটা একটা অন্তর্বর্তী মনের মত তুমি একই মান নাও সুতরাং আমি একই লিখছি এবং আগেও এটাই মানবো তাহলে যে কোন antenna এর সমস্যার জন্য এটাই সেটা যেটা আমরা করব